হ্যালো সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম তাই আগের লেকচারে আমরা বাফার ওভাররিড নামে পরিচিত দুর্বলতার দিকে তাকিয়েছিলাম এবং আমরা হার্টব্লিড ম্যালওয়্যার নামে পরিচিত একটি নির্দিষ্ট ম্যালওয়্যার দেখেছিলাম এবং এটিকে মূল্যায়ন করেছিলাম এবং খুঁজে পেয়েছি যে এটি কীভাবে গোপন তথ্য ফাঁস করতে ওপেন এসএসএল কোডের একটি দুর্বলতাকে ব্যবহার করেছে একটি ক্লায়েন্ট সার্ভার থেকে এই বিশেষ বক্তৃতায় আমরা আরেকটি দুর্বলতা দেখব যা ফরম্যাট স্ট্রিং দুর্বলতা নামে পরিচিত সুতরাং আপনি জানেন যে ফরম্যাট স্ট্রিং এমন একটি জিনিস যা প্রায়শই স্ক্যানফ এবং প্রিন্টএফের মতো ফাংশনগুলির দ্বারা ব্যবহৃত হয় এবং আমরা দেখব যে এটি কীভাবে একটি খুব শক্তিশালী দুর্বলতার দিকে নিয়ে যেতে পারে যার বিরুদ্ধে আসলে রক্ষা করা খুব কঠিন সুতরাং আমরা এই বিশেষ বক্তৃতায় অনেকগুলি প্রোগ্রাম দেখব এবং এই সমস্ত প্রোগ্রামের কোড এই বিটবাকেট রিপোজিটরি থেকে পাওয়া যেতে পারে সবচেয়ে জনপ্রিয় ফাংশন printf এ ব্যবহৃত ফরম্যাট স্ট্রিংগুলো দেখি সুতরাং সাধারণ printf আহ্বান এই মত কিছু হবে সুতরাং আপনার ফর্ম্যাট স্ট্রিং এখানে উপস্থিত থাকবে এবং এই ফর্ম্যাট স্ট্রিং এর মধ্যে আপনার কাছে বিভিন্ন ফর্ম্যাট স্পেসিফায়ার থাকবে উদাহরণস্বরূপ এখানে উল্লেখিত একটি হল d সুতরাং এখন যা ঘটবে তা হল যখন printf কার্যকর করে তখন এটি এই d এবং এই বিন্যাস নির্দিষ্টকরণের সাথে সম্পর্কিত এটি এই ক্ষেত্রে 1911 এর সংশ্লিষ্ট যুক্তিটি প্রিন্ট করবে ফরম্যাট স্পেসিফায়ার যা আপনাকে বিভিন্ন ধরনের ফরম্যাট যেমন পূর্ণসংখ্যা হেক্সাডেসিমেল স্ট্রিং ফ্লোট ইত্যাদি প্রিন্ট করতে দিতে পারে তাই কয়েকটি উদাহরণ এখানে দেখানো হল এখন এই বিভিন্ন ফর্ম্যাট স্পেসিফায়ারের মধ্যে একটি আলাদা বৈশিষ্ট্য হল যে এই স্পেসিফায়ারগুলির মধ্যে কিছু মানটি প্রিন্ট করে যা পাস করা হয়েছিল উদাহরণস্বরূপ যখন আপনার কাছে একটি d থাকে তবে এর অর্থ মূলত আর্গুমেন্টের মানটি প্রিন্ট হয় অন্যদিকে আমাদের কাছে অন্যান্য স্পেসিফায়ার আছে যেমন s বা n যা যুক্তিটিকে একটি এড্রেস হিসাবে বিবেচনা করে বিভিন্ন ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে যেমন t u এবং x পাস করা আর্গুমেন্টগুলিকে মান হিসাবে বিবেচনা করা হয় তাই উদাহরণস্বরূপ আপনি যখন t নির্দিষ্ট করেন তখন এটি হল আর্গুমেন্ট যা সরাসরি প্রিন্ট হয় অন্যদিকে আমাদের কাছে s এবং m এর মতো প্যারামিটার আছে আর্গুমেন্টগুলিকে মেমরির এড্রেস হিসাবে বিবেচনা করা হয় উদাহরণস্বরূপ s এ আপনি একটি আর্গুমেন্ট হিসাবে একটি পয়েন্টারের আর্গুমেন্ট হিসাবে একটি মেমরি এড্রেস নির্দিষ্ট করুন এবং printf সেই নির্দিষ্ট এক্ট্রেস পয়েন্টার দ্বারা নির্দেশিত সেই নির্দিষ্ট মেমরি কাছে যাবে এবং সেই মেমরি এড্রেস থেকে স্ট্রিংটি প্রিন্ট করবে এখন printf সম্পর্কে একটি চরিত্রগত বৈশিষ্ট্য হল যে এটিতে পরিবর্তনশীল সংখ্যক আর্গুমেন্ট থাকতে পারে উদাহরণস্বরূপ এই বিশেষ printf আহ্বানে আমাদের কাছে 2টি আর্গুমেন্ট আছে একটি ফরম্যাট স্ট্রিং এর জন্য এবং অন্যটি আর্গুমেন্টের জন্য একইভাবে আমরা 10 বা 20 ভিন্ন আর্গুমেন্টের সাথে একই printf ব্যবহার করতে পারি সুতরাং উপায় c এইগুলি হ্যান্ডেল করে এবং ভ্যারিয়েবল আর্গুমেন্ট হিসাবে পরিচিত হয় তাই printf জন্য প্রোটোটাইপ এই মত কিছু দেখায় এখানে printf ফাংশন 1ম প্যারামিটার হল ফরম্যাট স্ট্রিং যার পরে 3টি ডট তাই এই 3টি ডট কম্পাইলারকে নির্দেশ করে যে এটি ভ্যারিয়েবল আর্গুমেন্ট সুতরাং আসুন আমরা একটু গভীরভাবে দেখার চেষ্টা করি কিভাবে printf আসলে কাজ করে আমরা এই ছোট প্রোগ্রামটি নিই যেখানে printf চালু করা হয় এবং আপনি এখানে একটি ফরম্যাট স্ট্রিং উল্লেখ করেন এবং সেখানে 3টি ফর্ম্যাট স্পেসিফায়ার d d এবং s a b এবং c এর সাথে সম্পর্কিত তাই a এবং b পূর্ণসংখ্যা যখন c হয় একটি ক্যারেক্টার পয়েন্টার এবং তাই একটি স্ট্রিং প্রিন্ট করবে সুতরাং আমরা এখন জানি যে যখন প্রধান printf আহ্বান করে বিভিন্ন পরামিতি printf স্ট্যাকের মাধ্যমে পাস করা হয় তাই এই বিশেষ প্রোগ্রামের জন্য স্ট্যাকটি এইরকম কিছু দেখাবে আপনি আর্গুমেন্ট c b এবং a পাস স্ট্যাকের উপর ডান থেকে বামে থাকবে এবং তারপর আপনার কাছে এটির ফরম্যাট স্ট্রিং এর পয়েন্টার থাকবে তাই আমাদের আছে ফরম্যাট স্ট্রিংগুলি প্রোগ্রামের কিছু জায়গায় সঞ্চয় করে আপনার কাছে আছে এই নির্দিষ্ট ফরম্যাট স্ট্রিংটি পয়েন্টার যা স্ট্যাকের মধ্য দিয়ে পাস করা হয় তাই এই সমস্ত জিনিস মেইন দিয়ে পূর্ণ হয় এবং তারপর মেইন কলের সময় printf ফাংশনকে কল করবে এবং আমরা আগের লেকচারে দেখেছি যে রিটার্ন অ্যাড্রেস রয়েছে যা সম্মুখের দিকে ঠেলে দেওয়া হয় স্ট্যাক এবং তারপর printf কার্যকর করা শুরু করে এবং তারপরে আমাদের কাছে অন্যান্য মেটাডেটা রয়েছে যা স্ট্যাকের উপর ধাক্কা দেওয়া হয় যেমন আগের ফ্রেম পয়েন্টার ইত্যাদি এখন আমরা printf এর অভ্যন্তরীণ দিকে তাকাই আমরা printf এর একটি অত্যন্ত সরলীকৃত সংস্করণ নেব শুধু বুঝতে হবে কিভাবে printf আসলে কাজ করে বাস্তবে প্রিন্টএফ এ আরও অনেক কিছু ঘটে তবে আপাতত আমরা এই অত্যন্ত সরলীকৃত সংস্করণটি গ্রহণ করব পাশাপাশি আমরা এই স্ট্যাকটিও দেখব এবং কিভাবে printf এই স্ট্যাকটি ব্যবহার করতে যাচ্ছে এবং বিভিন্ন মেমরি অবস্থান যা এই বিশেষ printf এর সাথে জড়িত প্রিন্টএফ এ সমালোচনামূলক এই বিবৃতিটি এখানে va list ap যা ap নামে পরিচিত একটি আর্গুমেন্ট পয়েন্টারকে সংজ্ঞায়িত করে তাই এই আর্গুমেন্ট পয়েন্টার ap প্রতিটি নামহীন আর্গুমেন্টকে নির্দেশ করে যা printf এ পাস করা হয় এটি এই বিশেষ ফাংশন va start এবং পাস করা ap বিন্যাস দ্বারা আরম্ভ করা হয় এটি va start নামে পরিচিত এই বিশেষ ফাংশন দ্বারা আরম্ভ করা হয় এবং আর্গুমেন্ট পয়েন্টার তৈরি করা হয় প্রথম আর্গুমেন্টের দিকে নির্দেশ করার জন্য যা printf এ পাঠানো হয় এই ক্ষেত্রে আর্গুমেন্ট পয়েন্টার একটি নির্দেশ করে পরের জিনিসটি আমরা আসলে দেখি এই অক্ষর পয়েন্টার p তাই অক্ষর পয়েন্টার p ফর্ম্যাট করার জন্য আরম্ভ করা হয় তাই p পায়s p এই ফর্ম্যাট স্ট্রিংকে নির্দেশ করে সুতরাং এখানে যা ঘটবে তা হল লুপের প্রতিটি পুনরাবৃত্তির জন্য p এই চিহ্নের সমান কিনা তা নির্ধারণ করার জন্য একটি চেক আছে যদি এটি এই ক্ষেত্রে প্রতীক উদাহরণের সমান না হয় তবে পুটচার ফাংশনটি কল করা হয় এবং সেই বিশেষ চরিত্রটি পর্দায় প্রিন্ট হয় অন্যদিকে যদি p এর মান এই চিহ্নের সমান হয় তাহলে আমরা এই সুইচ স্টেটমেন্টে আসি পরবর্তী অক্ষরটি ds f ইত্যাদি কিনা তা মূল্যায়ন করা হবে সুতরাং আমাদের ক্ষেত্রে এখানে কি করা হয়েছে উদাহরণস্বরূপ আমরা p এই d অক্ষরের দিকে নির্দেশ করছি এবং তাই আমরা d d এর সাথে সম্পর্কিত এই কেস স্টেটমেন্টে প্রবেশ করি তারপরে আমরা va arg নামে পরিচিত এই নির্দিষ্ট ফাংশনটি চালু করি এবং এটিকে ap পয়েন্টার পাস করি আমরা এই va argকেও বলি যে আমরা এমন একটি সংখ্যার প্রত্যাশা করছি যা পূর্ণসংখ্যার প্রকারের এবং আমরা জানি পূর্ণসংখ্যাকে মান দিয়ে প্রিন্টএফে পাস করা হয় এবং তাই আমরা ival ওভারে যা পাই এখানে a এর অনুরূপ মান রয়েছে যে এই মানটি a ival এ সংরক্ষণ করা হবে তারপর ival প্রিন্ট করার জন্য ফাংশনের আহ্বান একইভাবে পরবর্তী আহ্বানের সময় আমরা আরও একটি এবং তারপর একটি d পাই এবং তাই এই কেস স্টেটমেন্টটি কার্যকর করা হবে এখন এই ফরম্যাট স্ট্রিং প্রতিটি অক্ষর জন্য যায় অবশেষে আমরা এই কেসটি s পাই এবং এখানে জিনিসগুলি আরও স্পষ্টভাবে কাজ করে তাই আমরা যা করি তা হল এই অবস্থানের বিষয়বস্তুগুলি পেতে আমরা পরিবর্তনশীল আর্গুমেন্ট ব্যবহার করি এবং এই বিষয়বস্তুটি মূলত স্ট্রিংটির পয়েন্টার এটি c এবং sval শুরু করা হয়েছে এই নির্দিষ্ট স্ট্রিং নির্দেশ করতে সুতরাং আমরা এই স্ট্রিংটি অতিক্রম করি এবং স্ট্রিং থেকে ক্যারেক্টার প্রিন্ট করতে থাকি যতক্ষণ না আমরা নাল টার্মিনেশন ক্যারেক্টার না পাই এবং তারপরে আমরা এটি থেকে বিরতি করি সুতরাং এইভাবে printf আসলে অভ্যন্তরীণভাবে কাজ করে এখন প্রিন্টএফ এর সাথে জড়িত অনেক দুর্বলতা রয়েছে তাই তাদের মধ্যে সবচেয়ে সাধারণ হল অপর্যাপ্ত আর্গুমেন্টের কারণে যা printf এ পাস করা হয় সুতরাং আসুন এই বিশেষ ফাংশনটি দেখি যেখানে আমরা আর্গ ফরম্যাট স্ট্রিং এ 3টি ফর্ম্যাট স্পেসিফায়ার নির্দিষ্ট করি কিন্তু উপস্থিত আর্গুমেন্টের সংখ্যা মাত্র 2 তাই এটি সাধারণত সংকলনের সময় কম্পাইলার দ্বারা সনাক্ত করা যায় না বা অন্য কোন প্রক্রিয়ার কারণে এবং এর প্রিন্টএফ ফাংশন 2 এই সমস্যাটি সনাক্ত করতে সক্ষম হবে না তাই সাধারণত এই ধরনের সমস্যাগুলি কম্পাইলার দ্বারা বা ফাংশন দ্বারা পতাকাঙ্কিত করা হবে না প্রিন্টএফ এর ক্ষেত্রে সবচেয়ে সাধারণ দুর্বলতাগুলির মধ্যে একটি হল প্রিন্টএফ এ একটি অপর্যাপ্ত আর্গুমেন্ট পাস করা হয় উদাহরণস্বরূপ এখানে এই নির্দিষ্ট বিবৃতিতে ফর্ম্যাট স্ট্রিং 3টি ফর্ম্যাট স্পেসিফায়ারকে নির্দিষ্ট করে যেমনটি এখানে দেখা হয়েছে তবে আমরা শুধুমাত্র 2টি আর্গুমেন্ট পাস করছি তাই কি হবে যখন এই প্রোগ্রামটি এক্সিকিউট করা হল যে এই ফরম্যাট স্পেসিফায়ারগুলির প্রত্যেকটির সাথে সঙ্গতিপূর্ণ printf ap পয়েন্টার ব্যবহার করে স্ট্যাকের পরিবর্তনশীল আর্গুমেন্টগুলি দেখবে এবং সংশ্লিষ্ট মানটি প্রিন্ট করবে সুতরাং উদাহরণস্বরূপ প্রথম d টি a এর সাথে সম্পর্কিত মানটি প্রিন্ট করবে দ্বিতীয় d টি b এর সাথে সম্পর্কিত মানটি প্রিন্ট করবে এবং তৃতীয় d টি প্রিন্ট করবে যেহেতু এখানে কিছু নির্দিষ্ট করা নেই তাই এই নির্দিষ্ট অবস্থানের স্ট্যাকের মধ্যে যা আছে তা প্রিন্ট করবে নোট করুন যে এই বাগটি কম্পাইলার দ্বারা সহজে সনাক্ত করা যায় না প্রথমে মনে রাখবেন যে যদি একটি কম্পাইলারকে প্রিন্টএফের জন্য এই ধরনের অপর্যাপ্ত আর্গুমেন্ট সনাক্ত করতে হয় তবে এটিকে printf এর অভ্যন্তরীণ বিবরণ জানতে হবে তাই এটি কম্পাইলারকে একটি নির্দিষ্ট লাইব্রেরির উপর নির্ভরশীল করে তুলবে দ্বিতীয় দিকটি হল যে এই ফরম্যাট স্ট্রিংগুলি রানটাইমে তৈরি করা যেতে পারে এবং তাই কম্পাইলাররা কোনো দুর্বলতা বা ত্রুটি সনাক্ত করতে সক্ষম হবে না বা গতিশীলভাবে তৈরি ফরম্যাট স্ট্রিং অনুসন্ধানে তাই এই বিশেষ দুর্বলতাটি printf দ্বারাও সনাক্ত করা যাবে না কারণ হচ্ছে যে printf তার বর্তমান বাস্তবায়নে স্ট্যাক থেকে আর্গুমেন্ট বাছাই করে তা নির্ভর করে ফরম্যাট স্পেসিফায়ারে যা দেখে তা নির্ণয় করতে পারে না স্ট্যাকের উপর পাস করা আর্গুমেন্ট আসলেই একটি বৈধ আর্গুমেন্ট নাকি একটি অবৈধ আর্গুমেন্ট আরও printf 2 এই অসামঞ্জস্যতা সনাক্ত করতে সক্ষম হবে না কারণ হল printf শুধুমাত্র স্ট্যাক থেকে আর্গুমেন্ট বাছাই করে যখনই এটি একটি ফর্ম্যাট স্পেসিফায়ার দেখে এটি স্ট্যাকের বিষয়বস্তু প্রকৃতপক্ষে একটি বৈধ যুক্তি কিনা তা সনাক্ত করতে সক্ষম হবে না অথবা কিছু নির্বিচারে তথ্য যা এই বিশেষ দুর্বলতার জন্য স্ট্যাকে উপস্থিত রয়েছে যদিও এটি খুব তুচ্ছ বলে মনে হয় কম্পাইলার এবং সেইসাথে printf স্টেটমেন্ট দ্বারা সহজেই সনাক্ত করা যায় না এবং তাই অনেক প্রোগ্রাম আসলে এই ধরণের দুর্বলতার শিকার হতে পারে এখন আসুন আমরা কীভাবে এই দুর্বলতা ব্যবহার করে প্রোগ্রামটি ক্র্যাশ করতে পারি তার একটি উদাহরণ দেখি তাই আসুন আমরা বলি যে আমরা এই ফর্ম্যাট স্ট্রিংটির সাথে printf শুধুমাত্র s এর সাথে এবং অন্য কোন আর্গুমেন্ট পাস না করে আহ্বান করি তাই স্ট্যাকটি দেখতে এমন কিছু হবে এইভাবে আমাদের কাছে ফরম্যাট স্ট্রিং এর পয়েন্টার থাকবে যা সমস্ত s ধারণকারী একটি স্ট্রিংকে নির্দেশ করছে এবং তারপরে আমাদের স্ট্যাকে কিছু নির্বিচারে ডেটা উপস্থিত রয়েছে যা মেমরি স্পেসের যে কোনও অবস্থান নির্দেশ করতে পারে কারণ প্রত্যেকের জন্য printf কার্যকর হয় স্ট্রিং এ উপস্থিত ফর্ম্যাট স্পেসিফায়ারটি এই স্ট্যাক থেকে একটি মান বাছাই করবে এবং স্ট্যাকের সেই বিষয়বস্তু দ্বারা নির্দেশিত মেমরি অবস্থানের বিষয়বস্তু প্রিন্ট করার চেষ্টা করবে এটি সম্ভবত প্রিন্টএফ এর কারণে কিছু আইনি এড্রেস অ্যাক্সেস করার চেষ্টা করবে আরবিট্রারি লোকেশন যা এটি পড়ার চেষ্টা করছে ফলস্বরূপ এটি সম্ভবত বিশেষ প্রোগ্রাম যা এই ধরনের printf নিয়ে গঠিত তা শেষ হয়ে যাবে যখন এই printf কার্যকর হয় এখন আসুন আমরা অন্য একটি উদাহরণ দেখি যেখানে আমরা আসলে স্ট্যাকের বিষয়বস্তু প্রিন্ট করি তাই আসুন আমরা বলি যে আমাদের প্রোগ্রামে আমাদের প্রিন্টএফ রয়েছে যা 4 x এবং আপনি জানেন x তার আর্গুমেন্টের হেক্সাডেসিমেল মান প্রিন্ট করে এখন এখানে দুর্বলতা হল যে আমরা 4টি ফর্ম্যাট স্পেসিফায়ার সহ প্রিন্টএফ চালু করছি কিন্তু কোনো আর্গুমেন্ট ছাড়াই তাই স্ট্রিংস্ট্যাকটি এইরকম দেখতে হবে ফলাফল এই বিশেষ printf হিসাবে এখানে দেখানো হবে যা মূলত স্ট্যাকের বিষয়বস্তু প্রিন্ট হবে তাই এখন জটিলতাকে আরেকটু বাড়িয়ে দেওয়া যাক আসুন দেখি প্রিন্টএফ ভালনারেবিলিটি ব্যবহার করে প্রোগ্রাম থেকে যেকোনো ইচ্ছামত মেমরি অবস্থান প্রিন্ট করা সম্ভব কিনা উদাহরণ স্বরূপ এই বিশেষ প্রোগ্রামটি ধরা যাক এখানে আমাদের কাছে একটি গ্লোবাল ডেটা রয়েছে যা অ্যারে হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এই বার্তাটির শুরুতে বলা হয়েছে এটি একটি টপ সিক্রেট ম্যাসেজ এখন আমরা আশা করি এই প্রোগ্রামে আমরা যা করতে চাই তা হল এই টপ সিক্রেট ম্যাসেজটি প্রিন্ট করার জন্য এই প্রিন্টএফ আহবানে দুর্বলতা ব্যবহার করতে সক্ষম হওয়া যা আমরা এখানে printf পাস করি তা হল এই স্থানীয় অ্যারে user string এবং user string এখানে এই strcpy স্টেটমেন্ট এ আরম্ভ করা হয়েছে একটি আরো বাস্তবসম্মত পরিস্থিতি এই user string সম্ভবত ব্যবহারকারীর কাছ থেকে নেওয়া যেতে পারে এটি নেটওয়ার্কের মাধ্যমে প্যাকেট হিসাবে পাওয়া যেতে পারে এবং আরও অনেক কিছু তাই এই উদাহরণে যদিও আমরা strcpy ব্যবহার করে ইউজার স্ট্রিং ইনিশিয়ালাইজড ব্যবহার করি এবং আমরা এই ফরম্যাট স্ট্রিং দিয়ে ইউজার স্ট্রিং শুরু করি ঠিক আছে এখন প্রথম 4টি অবস্থান নোট করুন যাতে ছোট ইন্ডিয়ান নোটেশনে C0 96 04 08 রয়েছে যা ইন্টেল প্রসেসর এই 4 বাইট ব্যবহার করে 08 04 96 C0 হিসাবে ব্যাখ্যা করা হবে তাই 08 04 96 এবং C0 হল মূলত এই বিশেষ স্ট্রিং এর জন্য সম্বোধন নোট করুন যে এই ঠিকানাটি উল্লেখ করার পরে এবং আমাদের কাছে কয়েকটি xs এবং তারপর একটি s আছে এই বিশেষ প্রোগ্রামটি চালানোর জন্য আমরা এটিকে m32 print2c দিয়ে কম্পাইল করি এবং যখন আমরা এটি চালাই তখন আমরা আসলে যা দেখি তা হল টপ সিক্রেট মেসেজটি স্ক্রিনে প্রিন্ট হয়ে যায় তাই এই টপ সিক্রেট বার্তাটি মূলত 08 04 এ উপস্থিত থাকে 96 C0 এবং যা মূলত s হতে হবে সুতরাং আসুন দেখি কি হয় যখন printf এই প্রোগ্রামে এক্সিকিউট করা হয় তাই আমাদের এখানে যা দেখতে হবে তা হল printf এক্সিকিউট করার সময় স্ট্যাক এই স্ট্যাকে প্রথম যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হল যে ব্যবহারকারী স্ট্রিং যা আমার কাছে লোকাল তা স্ট্যাকের উপর নিম্নরূপ সংজ্ঞায়িত করা হয়েছে ব্যবহারকারীর স্ট্রিং কমলা অংশটি উপস্থিত রয়েছে তাই আমরা যা দেখতে পাচ্ছি তা হল strcpy ফাংশনের সময় আমরা ব্যবহারকারীকে আরম্ভ করেছি নিচের মত স্ট্রিং 08 04 96 C0 মূলত এই টপ সিক্রেট মেসেজের ঠিকানা তারপর কয়েকটা xs এবং তারপর s এখন আমরা ট্র্যাক করব কিভাবে printf এক্সিকিউট করে এবং কিভাবে স্ট্যাকের বাইরে বিভিন্ন আর্গুমেন্ট পড়া হয় তাই আমরা পয়েন্টার p ব্যবহার করব যা মূলত ফরম্যাট স্ট্রিং এর পয়েন্টার এটি রেফারেল প্রিন্টএফ বাস্তবায়নের ক্ষেত্রে যা আপনি কয়েকটি স্লাইডে দেখেছেন আগে এবং আমরা ap ব্যবহার করি যা আর্গুমেন্ট পয়েন্টার সুতরাং যখন printf ইউজার স্ট্রিং এর সাথে আর্গুমেন্ট হিসাবে এক্সিকিউট করা শুরু করে প্রথম যে জিনিসটি p নির্দেশ করবে তা হল এই সংখ্যাটি 080996C0 যা আমাদের টার্মিনালে প্রিন্ট করা হয় p এর প্রাপ্ত পরবর্তী জিনিসটি হল x এবং আমরা জানি যখন এটি একটি x পায় তখন এটি স্ট্যাক থেকে বিষয়বস্তু পড়ার জন্য আর্গুমেন্ট পয়েন্টার ব্যবহার করবে তাই এই ক্ষেত্রে এটি 8048566 হয় তাই এই মানটি স্ক্রিনে প্রিন্ট হয় তারপর p বৃদ্ধি পায় এবং এই ap এইভাবে একটি খুব অনুরূপ উপায়ে যেহেতু আপনার এখানে অন্যান্য x আছে স্ট্যাকের পরবর্তী বিষয়বস্তু যা 1a হয় এবং আউটপুটে প্রিন্ট হয় এবং এইভাবে আমরা যখন এগিয়ে যাই স্ট্যাকের বিষয়বস্তু আউটপুট টার্মিনালে প্রিন্ট হয় এখন আমরা যখন এগিয়ে যাই আমরা অবশেষে s এর দিকে নির্দেশ করি এখন এই xsগুলি এমনভাবে সাজানো হয়েছে যাতে p যখন s এর দিকে নির্দেশ করে তখন আমাদের আর্গুমেন্ট পয়েন্টার ap 080496C0 এর দিকে নির্দেশ করে এটি সেই সিক্রেট ম্যাসেজটির নির্দেশক যা আমরা প্রিন্ট করতে চাই এখন যেহেতু আমাদের এখানে একটি s আছে এবং আমরা জানি যে একটি রেফারেন্সকে বোঝায় তাই printf কি করবে এটি সেই নির্দিষ্ট অবস্থানে যাবে যা এই অবস্থানের উপরে আছে এখানে এবং এই ম্যাসেজটি প্রিন্ট করা শুরু করুন যতক্ষণ না এটি একটি স্ল্যাশড 0 প্রাপ্ত হয় তাই আমরা আউটপুটে যা পর্যবেক্ষণ করি তা হল টপ সিক্রেট মেসেজ প্রিন্ট হচ্ছে তাই বিভিন্ন উপায় আছে যার মাধ্যমে আমরা এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে একতরফাভাবে সহজ করতে পারি তা হল এই নির্দিষ্ট ফরম্যাট স্পেসিফায়ারটি Ns ব্যবহার করে প্রয়োজনীয় x সংখ্যা হ্রাস করা তাই আমাদের strcpy ফাংশনটি এখন এই বিশেষটির সাথে আহ্বান করা হয়েছে ফরম্যাট স্পেসিফায়ার যথারীতি প্রথম 4 বাইট টপ সিক্রেট মেসেজ এড্ড্রেসের সাথে 7s অনুসরণ করে তাই এর মানে হল যে printf যখন এই নির্দিষ্ট বিন্যাস স্ট্রিং আর্গুমেন্টটি পরিষেবা দেয় তখন এটি স্ট্যাক থেকে সরাসরি 7 তম আর্গুমেন্ট বাছাই করবে সুতরাং এই অবস্থান থেকে শুরু করে 7 তম আর্গুমেন্ট এখানে এই ঠিকানার সাথে মিলে যায় এবং এটি হল 080496C0 যা ব্যবহারকারীর স্ট্রিং এর সাথে মিলে যায় এবং এটি করলে টপ সিক্রেট মেসেজটি স্ক্রিনে প্রিন্ট হবে Printf এর থেকে আরও অনেক কিছু করতে পারে তাই উদাহরণস্বরূপ printf একটি নির্দিষ্ট অবস্থানকে ওভাররাইট করতেও ব্যবহার করা যেতে পারে তাই এই উদাহরণে আমরা যা দেখি তা হল printf এর সাথে উপস্থিত ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে যা আপনাকে মেমরিতে একটি মান পরিবর্তন করতে দেয় এখানে ব্যবহৃত ফরম্যাট স্পেসিফায়ার হল n মূলত এই n ফরম্যাট স্পেসিফায়ারটি এখন পর্যন্ত মুদ্রিত অক্ষরের সংখ্যা ফেরত দেবে এটি নিম্নরূপ ব্যবহার করা হয়েছে তাই ধরুন i একটি পূর্ণসংখ্যা হিসাবে সংজ্ঞায়িত করি এবং এই ফরম্যাট স্ট্রিং ব্যবহার করে প্রিন্টএফ আহ্বান করি এখানে যা ঘটবে তা হল 5 মান দিয়ে পূর্ণ করতে হবে সুতরাং একই পদ্ধতি ব্যবহার করে যা আমরা পূর্বে করেছি আমরা n ব্যবহার করতে পারি প্রকৃতপক্ষে কিছু নির্বিচারে মেমরি অবস্থান পরিবর্তন বা পরিবর্তন করতে সুতরাং আসুন একটি উদাহরণ নেওয়া যাক যেখানে আমরা এই s এর বিষয়বস্তু পরিবর্তন করতে চাই যা আমরা এখানে সংজ্ঞায়িত করেছি তাই s একটি গ্লোবাল ডেটা তাই এটিকে 0 তে আরম্ভ করা উচিত কিন্তু আমরা যা করতে চাই তা হল s এর মান পরিবর্তন করতে printf এর সাথে দুর্বলতা ব্যবহার করা তাই আমরা এই ফরম্যাট স্ট্রিংটি নির্দিষ্ট করার আগে করেছি s এর মেমরি অ্যাড্রেস দিয়ে প্রথমে আমরা এই xs এর পরে n তাই printf আসলে এই স্টেটমেন্টটি এক্সিকিউট করে যে এই printf ইউজার স্ট্রিংটি মেমরি পূরণ করবে অবস্থানটি 080496C0 দ্বারা নির্দেশিত যা মূলত s এর এড্রেস যাতে মেমরির অবস্থানটি printf প্রিন্ট করা বাইটের সংখ্যা দিয়ে পূর্ণ হবে সুতরাং আমরা এখানে যা দেখেছি তা হল আমরা s এর মান পরিবর্তন করতে সক্ষম হয়েছি বাইটের সংখ্যা দিয়ে যে printf এখন পর্যন্ত প্রিন্ট করেছে এখন আমরা জিনিসগুলিকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব এবং আমরা যা করার চেষ্টা করছি তা হল যে কোনও আরবিট্রারি বাইট মান সহ যে কোনও অবাধ মেমরি অবস্থান পরিবর্তন করা এটি করার উপায় হল একটি ছোট পরিবর্তন করে যা আমরা এখন বলি তা হল আমরা মেমরির এড্রেস নির্দিষ্ট করার আগে এই ব্যবহারকারীর স্ট্রিংটি strcpy ব্যবহার করে তৈরি করি কিন্তু এখানে আমরা একটি নির্বিচারী সংখ্যা নির্দিষ্ট করি যেমন 53x এর পরে 7n তাহলে এর মানে হল যে printf s এর মানকে কিছু মান দিয়ে পূরণ করবে যা 53 এর থেকে সামান্য বেশি আমরা জিনিসগুলিকে আরও কিছুটা এগিয়ে নিতে পারি এবং আমরা এই hn ফর্ম্যাট স্পেসিফায়ারটি ব্যবহার করতে পারি যা শুধুমাত্র 16 বিট ব্যবহার করবে তাই এই কৌশলটি বড় সংখ্যা সংরক্ষণ করতে ব্যবহার করা যেতে পারে তাই আমরা এখানে যা করব তা হল s এর এই পূর্ণসংখ্যার মান যা গঠিত 4 বাইট যা 32 বিট 2 তে বিভক্ত করা যেতে পারে তাই আমরা এটিকে 16 বিট প্লাস 16 বিটে বিভক্ত করব এবং তারপরে আমরা এই hn ফরম্যাট স্পেসিফায়ারটি প্রথম 16 বিট এবং দ্বিতীয় 16 বিট পূরণ করতে ব্যবহার করব তাই ফলস্বরূপ এখন আমাদের প্রাথমিকভাবে 2টি ঠিকানা রয়েছে প্রথম এড্রেস 080496CC নিম্ন 16 বিট সংরক্ষণ করার জন্য s এর এড্রেস এবং দ্বিতীয় এড্রেস 080496CE উচ্চতর 16 বিট সংরক্ষণ করার জন্য s এর এড্রেস সুতরাং এইভাবে এমনকি খুব বড় মান যা 2 পাওয়ার 32 বা তার বেশি হতে পারে তা প্রিন্টএফ ব্যবহার করে পূরণ করা যেতে পারে সুতরাং এইভাবে 2 পাওয়ার 32 বা তার বেশি হিসাবে খুব বড় মানগুলি এই গ্লোবাল ভেরিয়েবল s ব্যবহার করে সেট করা যেতে পারে যা printf এর দুর্বলতা সুতরাং এই সমস্ত প্রোগ্রাম যা আমরা এইমাত্র দেখেছি তা বিটবাকেট রিপোজিটরিতে পাওয়া যায় যা আমাদের এই বক্তৃতার শুরুতে দেখানো উচিত ছিল সুতরাং আমি পরামর্শ দিচ্ছি যে আপনি আসলে কোডটি দেখতে পারেন এবং এটি নিজে চালানোর চেষ্টা করতে পারেন এবং আমি সতর্ক করতে চাই যে কোডটি আপনার সিস্টেমে চালানোর জন্য আপনাকে কিছু জিনিস পরিবর্তন করতে হতে পারে কারণ প্রতিটি প্রোগ্রাম যেভাবে সংকলিত হবে তাতে সিস্টেমের সামান্য পার্থক্য থাকবে এবং তাই এই প্রোগ্রামগুলি যা আমরা এখানে দেখছি সেগুলি প্রতিটি LINUX সিস্টেমে সরাসরি কাজ নাও করতে পারে তাই এটিকে বাস্তবে কাজ করার জন্য আপনাকে এখানে এবং সেখানে কয়েকটি স্টেটমেন্ট পরিবর্তন করতে হতে পারে ধন্যবাদ